এবার এটাকে গাণিতিকভাবে প্রস্তুত করা যাক আমরা তা কিভাবে করব আবার তরল প্রবাহে ফেরত যাওয়া যাক এবং আমি এতে একটি ছোট আয়তকার বাক্স আঁকছি কোনো একটি বিন্দু x y z থাকলে x অক্ষ এই দিকে y অক্ষ এই দিকে z অক্ষ এই দিকে এবং এই বিন্দুটি হলো x y z ধরা যাক বাক্সের আকার x এর দিকে a y এর দিকে b এবং z এর দিকে c বাক্সটি আরেকবার আলাদা ভাবে বানানো যাক এই হল বাক্স যার এই দিক হলো a এই দিক হলো b এবং এই দিক হলো c হিসেব করা যাক এখন যেহেতু জল ভেতরে ঢুকছে এবং বাইরে বেরোচ্ছে মনে হচ্ছে তুমি দেখ যে বেশি ভেতরে আসছে এবং বেরিয়েও যাচ্ছে প্রকৃতপক্ষে কি হচ্ছে দেখা যাক পৃষ্ঠতলের দিকে লক্ষ্য করা যাক আমি এগুলির নামকরণ করে দিই 1 2 3 4 5 এবং পেছনে 6 7 ও 8 লক্ষ্য করো বিন্দু 5 হলো আমার x y z লক্ষ্য করা যাক 5 6 7 8 পৃষ্ঠতল কে 5 6 7 8 হলো x অক্ষের লম্ব বরাবর এবং যদি তরলের গতি v হয় আমরা গতি ক্ষেত্র হিসেব করবো যদি গতি থাকে v তাহলে 5 6 7 8 তল থেকে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত হবে তা প্রকৃতভাবে হলো যদি তুমি vx দৈর্ঘ্যের একটা বড় আয়তক্ষেত্র বানাও এই vx এর মধ্যে যা তরল আছে তা এই পৃষ্ঠতল থেকে অতিক্রান্ত হবে কারণ এক সেকেন্ডে এটা ক্ষেত্রের দৈর্ঘ্য অতিক্রম করবে অর্থাৎ এর মধ্যে থেকে অতিক্রান্ত তরল হবে ক্ষেত্রের vx গুন ক্ষেত্র হবে b গুন c এই হলো এর ভেতর থেকে অতিক্রান্ত তরল একে আরো সংক্ষিপ্ত করা যাক এই হলো বাক্স এবং আমি তা থেকে বহির্গামী তরলে আগ্রহী তাহলে তার জন্যে আমার এমন একটা কম্পোনেন্ট প্রয়োজন যা বহির্গমন নির্দেশ করে আর 5 6 7 8 এর ক্ষেত্রে তা হলো মাইনাস এই হলো আমার x এক্সিস মাইনাস x এক্সিস বরাবর আমায় জানান দিচ্ছে যে তরল বেরোচ্ছে না ঢুকছে অর্থাৎ বহির্গামী তরল তার ম্যাগনিচিউড আগেই বলা হয়েছে vx b c তার মানে v হবে x এ এবং y এ এবং z এ b c এবং কম্পোনেন্ট টি মাইনাস x বরাবর তাহলে আমি এটাকে লিখব হলো v ডট মাইনাস এর দিকে x যাতে x y z b c যা হলো 5 6 7 8 থেকে নির্গত তরল 1 2 3 4 পৃষ্ঠতলের দিকে দেখা যাক 1 2 3 4 থেকে নির্গত তরল হবে x বরাবর ঐ কম্পোনেন্ট এবং তার ফলে বাক্সের 1 2 3 4 তল থেকে নির্গত তরলের আয়তন হবে x বরাবর নির্গত v ডট b c কম্পোনেন্ট এর সমান এবং যদিও এখন x এ v হবে x যোগ a মনে রাখবে x এ অবস্থিত 5 6 7 8 তলটি থাকবে x যোগ a তে কিন্তু বাকি সব কটি বিন্দু গুলোতে আছে y ও z এরএকই মান গুন b c অর্থাৎ যাকে আমি লিখতে পারি x এ vx যোগ a y ও z b c যাকে আমি এই ভাবেও লিখতে পারি vx x y z b c যোগ x এর সাপেক্ষে vx এর পার্শিয়াল ডেরিভেটিভ গুন b c এই ফলাফল থেকে x এক্সিস এর দিকে লম্ব তলের মোট প্রবাহ হবে মাইনাস vx x y z এ গুন b c যোগ vx x y z এ গুন b c যোগ x এর সাপেখ্যে vx এর পার্শিয়াল ডেরিভেটিভ গুন a b c এই হলো a এর মধ্যে দিয়ে vx এর পরিবর্তন দেখি আমি এটা আগে করেছি কিনা না করিনি অর্থাৎ এখানে a থাকা উচিত এইগুলো বাদ যায় এবং আমাদের কাছে পড়ে থাকছে পার্শিয়াল vx বাই পার্শিয়াল x a b c x এক্সিস এর দিকে লম্ব তলের মোট প্রবাহ একই প্রক্রিয়ায় এইভাবে তোমরা দেখাতে পারো যে y এক্সিস এর লম্ব বরাবর তলে মোট প্রবাহ হবে পার্শিয়াল vy বাই পার্শিয়াল y a b c এবং z এক্সিস দিকে লম্ব তলের মোট প্রবাহ হবে পার্শিয়াল v z বাই পার্শিয়াল z a b c অর্থাৎ এই বাক্সের সর্বত্র যদি আমি সব কটি তলে মোট প্রবাহ হিসেব করি তা হবে a b c কমন নিয়ে পার্শিয়াল vx বাই পার্শিয়াল x যোগ পার্শিয়াল vy বাই পার্শিয়াল y যোগ পার্শিয়াল vz বাই পার্শিয়াল z অবশ্যই আমরা ধরে নিচ্ছি a b c হলো ছোট তাই আমি শুধু প্রথম রাশি টাই রেখেছি এবং এটি বাক্সের একটি ছোট ভগ্নাংশ ছাড়া কিছুই না তা আমি আগেই বলেছি আমি একে v এর একটি ডাইভার্শন হিসেবে লিখছি যেখানে সাঙ্কেতিকভাবে চিহ্নটি হবে x এর ইউনিট ভেক্টর পার্শিয়াল x যোগ y এর ইউনিট ভেক্টর পার্শিয়াল y যোগ z এর ইউনিট ভেক্টর পার্শিয়াল z মোট বহিঃপ্রবাহ তাহলে আমি যখন লিখি v এর ডাইভারজেন্স তার মানে হলো x পার্শিয়াল x যোগ y পার্শিয়াল y যোগ z পার্শিয়াল z ডট দিয়ে আমি প্রথমে ডট প্রোডাক্ট নেব x v x যোগ y v y যোগ z v z এর যদি আমি x ডট x এর ডট প্রোডাক্ট নিই সেটা হবে 1 তাহলে আমার কাছে রইল y ডট y যার মান ও এক d v বাই d y যোগ পার্শিয়াল v z বাই পার্শিয়াল z বাকি সমস্ত ডট প্রোডাক্ট আমায় দিচ্ছে 0 তাহলে আমরা যা পাচ্ছি তা হলো যদি আমরা একটি ছোট্ট বাক্স নিই যার আয়তন খুব ছোট এবং তার ভেতর থেকে প্রবাহিত তরলের কথা বলি তাহলে মোট প্রবাহ আমি লিখব v ডট x এবং মনে করে দেখো আমরা লিখেছি b c যোগ v x এ যোগ a y z ডট x d c এবং অন্যান্য কম্পোনেন্ট গুলি v ডট d ছোট ক্ষেত্র ছাড়া আর কিছুই না যেখানে ক্ষেত্রর দিক হলো আয়তন এর বাইরের দিক বরাবর অর্থাৎ আমাদের হিসেব করা পরিমান হলো সমস্ত ক্ষেত্রের ওপর v ডট ds এর ইন্টিগ্রেশন ছাড়া কিছুই না এবং আমরা যা পেয়েছি তা হলো এই ছোট ক্ষেত্র ds এর ওপর v v এর ডাইভারজেন্স গুন ছট আয়তন ডেল্টা v ছাড়া আর কিছুই না

একে পুনরায় লেখা যাক আমি যদি আবার লিখি যে আমার কাছে একটি ক্ষুদ্র বাক্স আছে এবং যদি আমি হিসেব করি v ডট ds আমি একে আরো ভালো করে লিখলে হবে সমস্ত তল গুলি মিলিয়ে তল নং 1 তল নং 2 তল নং 3 তল নং 4 এটা v এর ডাইভারজেন্স ডট d আয়তন ছাড়া আর কিছুই না এবং এটা নিশ্চই আমার পূর্বউদ্ধৃত ডাইভারজেন্স নির্দেশ করে যদি এতে একটা মোট বহির্গমন থাকে যদি তল গুলি থেকে মোট বহির্গমন হয় তাহলে খেয়াল করবে যে এটি একটি ধনাত্মক রাশি অর্থাৎ v এর ডাইভারজেন্স শূন্য নয় যদি এখানে কোনো মোট বহির্গমন না থাকে তাহলে v এর ডাইভারজেন্স হবে 0 যেমন আমি আগেই বলেছি যে আমি যদি আলোর একটি বিন্দু উৎস নিই সমস্ত রশ্মি তা থেকে ডাইভার্র করবে কারণ এখান থেকে আলোর মোট প্রবাহ আছে একইভাবে যদি সমস্ত আলো অভ্যন্তর্গামী হয় তা ও ডাইভারজেন্ট বা ঋণাত্মক ডাইভারজেন্ট বা কনভারজেন্ট অন্যথায় যদি আমি এখানে আয়তন শূন্য নিই তাহলে ডাইভারজেন্স হবে 0 এটিকে আরো ভালো ভাবে বুঝতে আবার তরল প্রবাহ নিয়ে কথা বলব ধরা যাক একটি বিন্দু বা একটি জলের ঝর্ণা থেকে জল চতুর্দিকে যাচ্ছে যদি আমি তার চারপাশে একটি গোলাকৃতি তল কল্পনা করি তোমরা দেখবে যে এই বিন্দু তে তরলের বহির্গমন আছে তাতে ঐ তল যতই ক্ষুদ্র হোক না কেন এই বিন্দু তে জলের বহির্গমন থাকবে অর্থাৎ এই বিন্দু তে v এর যেই ডাইভারজেন্স আছে তা শূন্য নয় যদি আমি একটা সিঙ্ক নিই যার মধ্যে চতুর্দিক থেকে জল প্রবেশ করছে তাহলে ডাইভারজেন্স থাকবে যা শূন্য নয় কিন্তু নিশ্চই ঋণাত্মক অন্যথায় যদি একটি নল কল্পনা করি যদিও তার ক্ষেত্র পরিবর্তন হতে পারে কোনো ক্ষুদ্র আয়তনে তাতে মোট প্রবাহ 0 অর্থাৎ যেকোনো বিন্দুতে ডাইভারজেন্স হবে শূন্য তাহলে আশাকরি এটা তোমাদের ডাইভারজেন্স সম্পর্কে একটা ধারণা দিতে পারছে এবং তৎক্ষণাৎ তোমরা দেখতে পারছো ক্ষেত্রের ডাইভারজেন্স সোর্স না সিঙ্ক এবং সোর্স যত শক্তিশালী প্রবাহ তত বেশি এটা কিন্তু সিঙ্ক ও হতে পারে যা আসলে ঋণাত্মক সোর্স যত শক্তিশালী সোর্স তার প্রবাহ তত বেশি উৎস যত শক্তিশালী ডেল v ডট d s তত বড় হবে যত শক্তিশালী সোর্স তার v ডট d s তত বড় এবং তার মানে v d v এর ডাইভারজেন্স তত বড় অর্থাৎ এখন আমরা যেকোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স এর গাণিতিক রূপ দিতে পেরেছি যা সোর্স এর শক্তির সাথে সম্পর্কিত এবং সোর্স যত বড় হবে ডাইভারজেন্স তত শক্তিশালী হবে এবং তা কোনো বিন্দু তে কখনো শূন্য হবে না যেখানে কোনো সোর্স বা সিঙ্ক আছে সেখানে নিশ্চই মোট বহির্গমন বা মোট অভ্যন্তর্গমন আছে যদি কোনো ক্ষুদ্র আয়তন বরাবর অভ্যন্তর্গমন 0 হয় তাহলে ডাইভারজেন্স 0 হবে অর্থাৎ এই হলো ডাইভারজেন্স এর সংজ্ঞা যার সাথে সম্পর্কিত উপপাদ্য কে ডাইভারজেন্স উপপাদ্য বলে যেকোনো ভেক্টর ক্ষেত্র নাও এবং ইচ্ছামত আকারের তল নাও যা আয়তন টি কে আবদ্ধ রাখে এই হলো সেই আয়তন এই আয়তনটিকে আমি ক্ষুদ্রাতিক্ষুদ্র আয়তাকার বাক্সে ভাগ করছি অন্য একটি ডাইমেনশন তৈরি করেছি এবং প্রতিটি বিন্দুতে আমি ডাইভারজেন্স হিসেব করছি তাহলে প্রতিটি বিন্দুতে ধরা যাক এই বিন্দুতে আমার ডাইভারজেন্স আছে v গুন ডেল্টা আয়তন যার সমান হলো সামেশন i v ডট d s প্রতিটি বিন্দুতে অর্থাৎ এখন যদি আমি সব কটি বাক্সের উপর সমষ্টি করি ধরা যাক এই দুটি বাক্স যদি একটি বাক্স এমন হয় তাহলে এই তলের পাশের একই রকম অন্য বাক্স দেখি নিচের বাক্সের v ডট d s এইদিকে যাবে এবং ওপরের বাক্সের d s যাবে ওই দিকে এদের চিহ্ন বিপরীত

অর্থাৎ আয়তনের ইন্টিগ্রেশন করলে আমি ধনাত্মক v ডট d s পাব এখানে এটি ধনাত্মক রাশি দেবে আর ওখানে আয়তনের ইন্টিগ্রেশন ঋণাত্মক রাশি দেবে অর্থাৎ এদের প্রভাব কেটে যাবে শুধুমাত্র এই দুটি বাক্সের জন্যে নয় বরং যেকোনো দুটি পাশাপাশি বাক্সের জন্যে এটাই হবে তাহলে ডান দিকের রাশিতে যখন একই তলের সমস্ত বাক্সের অবদান সমষ্টি করছি কাটাকুটি যাবার পর শুধুমাত্র বাইরের তলের অবদান থেকে যাবে কেননা বাইরের রাশি বাতিল করবার জন্য অন্য কোনো রাশি নেই অর্থাৎ যখন আমি সকল বাক্সের সমষ্টি করছি আমার কাছে পড়ে থাকছে আবদ্ধ আয়তনের বাইরের তলে v ডট d s এর ইন্টিগ্রেশন এবং সেটাই হলো ডাইভারজেন্স উপপাদ্য এর বক্তব্য হলো একটি বড় আয়তন নিয়ে তার মধ্যে ভেক্টর ক্ষেত্র বের করতে আমি সমস্ত বাক্সের v ডেল্টা v এর ডাইভারজেন্স এর সমষ্টি করেছি এবং তার মানেসমস্ত আয়তন হবে বাইরের তল গুলির উপরে v ডট d s এর সমান কারণ সকল d s নির্দেশ করে তলের লম্ব বরাবর বাইরের দিকে অর্থাৎ আমি এখন একে লিখতে পারি আয়তনের ওপর ডাইভারজেন্স এর ইন্টিগ্রেশন যা সমান হবে v ডট d s এর ইন্টিগ্রেশন একেই ডাইভারজেন্স উপপাদ্য বলা হয় এর পরবর্তী বক্তৃতায় আমি বলবো ইলেকট্রস্ট্যাটিক আধানের দরুন তড়িৎ ক্ষেত্রে ডাইভারজেন্স এবং তা থেকে বর্ণনা করবো তড়িৎ ক্ষেত্রের কার্ল